হ্যালো ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স সংক্রান্ত NPTEL এর অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগত আমরা চতুর্থ মডিউল এবং 42 নম্বর লেকচারে রয়েছি প্রধানত আমরা কঠিন পদার্থের অভিক্ষেপ নিয়ে আলোচনা করছি এই কঠিন পদার্থগুলো প্রধানত দুই শ্রেণীর হয় একটি হলো বহুতলক এবং অপরটি হলো সলিড অফ রিভলিউশন বহুতলকগুলো বিভিন্ন ধরনের হয় যেমন চতুস্তলক ঘনক এবং অষ্টতলক আমরা যদি এই চতুস্তলককে লক্ষ্য করি তাহলে আমরা চারটে সমান সমবাহু ত্রিভুজাকৃতির পৃষ্ঠ পাবো তাহলে এটা হলো প্রথম পৃষ্ঠ এটা হলো দ্বিতীয় এবং এটা তৃতীয় ও এটা চতুর্থ পৃষ্ঠ এইভাবে আমরা চতুস্তলকের চারটি পৃষ্ঠ পাচ্ছি একইভাবে যদি এটা একটা ঘনক বা ষড়তল হয় এক্ষেত্রে আমরা ছয়টা পৃষ্ঠ পাবো সংজ্ঞানুযায়ী এই পার্শ্বপৃষ্ঠগুলো সমান হয় একইভাবে অষ্টতলকের ক্ষেত্রে আটটা সমান সমবাহু ত্রিভুজাকৃতির পৃষ্ঠ রয়েছে অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আমাদেরকে সমবাহু ত্রিভুজ তৈরি করতে হবে এদেরকে এমনভাবে একত্রিত করতে হবে যাতে এই ধরনের একটা বদ্ধ ক্ষেত্র তৈরি হয় যাকে আমরা অষ্টতলক বলি আজকের ক্লাসে আমরা দেখব যদি এই ধরনের বস্তুগুলো কোনো ত্রিমাত্রিক ক্ষেত্রে আবর্তিত হয় তাহলে অনুভূমিক তল এবং উল্লম্ব তলে শীর্ষবিন্দু দ্বারা সৃষ্ট কোণের উপর ভিত্তি করে তা আমরা কিভাবে আঁকবো একইভাবে দ্বাদশতলক বিংশতিতলক এবং এই ধরনের বিভিন্ন বস্তু রয়েছে এগুলোকে আমরা কমান্ডার শ্রেণীর বহুতলক বলি একইভাবে অপর শ্রেণীটিকে সলিড অফ রিভলিউশন বলে আমাদেরকে একটা বক্ররেখা বেছে নিতে হবে এই বক্ররেখাটিকে একটি অক্ষের সাপেক্ষে আবর্তন করালে আমরা এই ধরনের ত্রিমাত্রিক বস্তুগুলো পাবো এখন দেখা যাক উদাহরণ স্বরূপ একটা রেখা অপর একটি রেখা এবং আরো একটি রেখা এগুলোকে যুক্ত করার ফলে আমরা যে তলটা পাবো সেই তলটিকে এই অক্ষের চারপাশে আবর্তন করানোর ফলে আমরা একটা শঙ্কু পাবো যা হলো একটি ত্রিমাত্রিক সলিড অফ রিভলিউশন তাহলে এই বস্তুটি এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে আসলে এটা একটা সরলরেখা যা ঐ অক্ষের চারদিকে ঘুরে একটি শঙ্কুর পৃষ্ঠতল তৈরি করছে উদাহরণস্বরূপ এটা হলো একটা রেখা যা R1 এবং R2 দূরত্বে রয়েছে যদি আমরা এই রেখাটিকে ঘোরাই তাহলে এটা এইভাবে একটা পৃষ্ঠতল তৈরি করছে একে আমরা কনিক্যাল ফ্রাস্টাম বলি যদি এটা একটা তল হয় তাহলে এই সমগ্রতলটা এই অক্ষের চারপাশে ঘোরে এর ফলে আমরা একটা কঠিন বস্তুর কনিক্যাল ফ্রাস্টাম পাচ্ছি তারমানে এর ভিতর পদার্থে পরিপূর্ণ থাকবে একইভাবে একটা রেখা যদি এই অক্ষের চারপাশে আবর্তিত হয় তাহলে আমরা একটা বেলনাকৃতির পৃষ্ঠতল পাই অর্থাৎ যদি একটা আয়তক্ষেত্রাকার তল এই অক্ষের চারপাশে ঘোরে তাহলে আমরা একটা বেলন পাবো একইভাবে যদি আমরা বক্ররেখা নিই ধরা যাক এটা একটা বক্ররেখা এটা অর্ধবৃত্তও হতে পারে অথবা এটা কিছুটা দীর্ঘায়িত অর্ধবৃত্তও হতে পারে আমরা যদি একে ঘোরাই তাহলে আমরা একটা উপবৃত্তাকার ধরনের বস্তু পাবো এবং সাধারণত আমরা এগুলিকে গোলক বলে থাকি যা আমরা গোলকীয় জ্যামিতির দ্বারা তৈরি করি যদি তোমরা এই গোলককে এই দিকে চেপে দাও এবং এইদিকে দীর্ঘায়িত করো তাহলে আমরা অবলেট স্ফেরয়েড পাবো আবার গোলকটিকে যদি এই দিকে প্রসারিত করা হয় এবং এই দিকে চেপে দেওয়া হয় তাহলে আমরা প্রলেট স্ফেরয়েড পাবো এবং বক্রতলের কোনো অংশকে যদি আমরা ঘোরাই তাহলে আমরা বিভিন্ন ধরনের বস্তুকে পাবো কঠিন পদার্থের অভিক্ষেপের ক্ষেত্রে আমরা প্রধানত শঙ্কুর ফ্রাস্টাম বেলন প্রভৃতি বিভিন্ন তলে কি ধরনের দেখতে লাগে সেই সম্পর্কে জানব একইভাবে আরো এক ধরনের বস্তু রয়েছে যাকে আমরা প্রিজম বলি একটা বহুতলক যা দুটো সমান সমান্তরাল সুষম বহুভুজ দ্বারা গঠিত যার প্রান্তপৃষ্ঠগুলো পার্শ্বপৃষ্ঠর সাথে সংযুক্ত রয়েছে যে পার্শ্বপৃষ্ঠগুলো আয়তক্ষেত্র বা সামান্তরিক হতে পারে একেই আমরা প্রিজম বলি এখন এটা হলো একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আরো একটি আয়তক্ষেত্র পিছনের দিকে রয়েছে এবং আর একটি আয়তক্ষেত্র নিচের দিকে রয়েছে তাহলে সম্পূর্ণ আয়তনটি এই ধরনের বস্তু দ্বারা পরিপূর্ণ রয়েছে একে আমরা ত্রিভুজাকৃতির প্রিজম বলি বর্গাকার প্রিজম পাওয়ার জন্য আমাদেরকে এই আয়তক্ষেত্রগুলোকে এমন ভাবে সংযুক্ত করতে হবে যাতে এই ভিউ থেকে একটা বর্গক্ষেত্র তৈরি হয় একইভাবে পঞ্চভুজের চারপাশে এই আয়তক্ষেত্রগুলোকে সংযুক্ত করে আমরা পঞ্চভুজাকৃতির প্রিজম পেলাম অবশ্যই এর অভ্যন্তর পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকতে হবে কেবলমাত্র তখনই একে আমরা কঠিন পদার্থ বলে অভিহিত করতে পারব একইভাবে আমরা ষড়ভুজ বা অষ্টভুজের চারপাশে আয়তক্ষেত্রগুলোকে সংযুক্ত করতে পারি এবং যদি এটা বৃত্ত হয় তাহলে আমরা বেলন পাবো প্রিজমের পর আমরা পিরামিড নিয়ে আলোচনা করব পিরামিড হলো একটা বহুতলক যার ভূমি হলো একটি সমতল এবং এর পার্শ্বতলগুলো হলো ত্রিভুজ এগুলো একটা বিন্দুতে মিলিত হবে যাকে আমরা শীর্ষবিন্দু বলি উদাহরণস্বরূপ একটা ত্রিভুজাকৃতির পিরামিড নেওয়া যাক এক্ষেত্রে এই ত্রিভুজগুলো একটি বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে এই বিন্দুটিই হলো শীর্ষবিন্দু একইভাবে বর্গাকার পিরামিডের ক্ষেত্রে ত্রিভুজাকৃতি পৃষ্ঠগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছে এবং এর বর্গাকার ভূমিটি নির্দিষ্ট সেইজন্য একে বর্গাকার পিরামিড বলে একইভাবে আয়তক্ষেত্রাকার পিরামিডের ক্ষেত্রে আয়তক্ষেত্রাকার ভূমি পঞ্চভুজাকৃতি পিরামিডের ক্ষেত্রে পঞ্চভুজাকার ভুমি এবং একইভাবে ষড়ভুজাকার এবং অষ্টভূজাকার পিরামিডের ক্ষেত্রে যথাক্রমে ষড়ভুজাকার এবং অষ্টভুজাকার ভুমি থাকে ধরা যাক একটা পিরামিড নিয়ে এইভাবে একটা টুকরো করা হলো এটা হলো একটা পিরামিড যা সমকোনীয় একটা বস্তু যা উল্লম্বভাবে 90 ডিগ্রী কোণ তৈরি করেছে এবং হয়তো কিছুটা হেলানো আছে আমরা যদি এই জায়গায় একটা তলের সাহায্যে একটা টুকরো করি তাহলে তা একটা ফ্রাস্টাম তৈরি করছে কাটার ফলে অবশিষ্ট অংশটাই হলো ফ্রাস্টাম উপরের শীর্ষ অংশটাকে অপসারিত করতে হবে একইভাবে যদি আমাদের কাছে একটা শঙ্কু থাকে এটা সমবৃত্তীয় শঙ্কু হতে পারে অথবা এর একটা পার্শ্ব হেলানো থাকতে পারে যদি আমরা এই জায়গায় একটা টুকরো করি এর শীর্ষ অংশটিকে পুরোপুরিভাবে অপসারিত করি তাহলে অবশিষ্টাংশকে ওই শঙ্কুর ফ্রাস্টাম বলে তাহলে কর্তিত পিরামিড যার উপরের অংশ অপসারিত করা হয়েছে তার আকৃতি এই ধরনের হয় কোনো রেখা যা দৃশ্যমান নয় এবং হয়তো পিছনের দিকে রয়েছে সেগুলিকে আমরা সাধারণত ড্যাস চিহ্নযুক্ত রেখার মাধ্যমে দেখাই আমরা যখন এই ভিউ থেকে লক্ষ্য করছি পিছনের দিকের রেখাগুলোকে আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা একটা কঠিন পদার্থ কোনো স্বচ্ছ বস্তু নয় সেজন্য এক্ষেত্রে আমরা এগুলোকে ড্যাস চিহ্নযুক্ত রেখার মাধ্যমে দেখাবো তাহলে যখন আমরা এই কঠিন পদার্থগুলোকে অংকন করি তখন কিছু কৌশল অনুসরণ করতে হবে বিশেষ করে যখন আমরা কোনো বস্তুর অর্থোগ্রাফিক ভিউ আঁকছি তখন কিছু লুকানো বিবরণকে অদৃশ্য হিসাবে দেখাতে হবে এর থেকে বোঝা যাবে যে বস্তুটি দ্বিমাত্রিক নয় ত্রিমাত্রিক এবং এগুলোকে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে অর্থোগ্রাফিক ভিউতে দেখানো হয় উদাহরণস্বরূপ যদি আমাদের কাছে একটা বর্গক্ষেত্র থাকে পেছনের দিককে নির্দেশ করার জন্য আমাদের কাছে এই পৃষ্ঠটি রয়েছে আমরা একে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাবো ধরা যাক আমরা এদিক থেকে দেখছি ওদিক থেকে নয় তাহলে ঘনকটা এই ধরনের দেখতে লাগবে যদি আমরা এই ভিউ থেকে লক্ষ করি তাহলে এই রেখাটি দৃশ্যমান হবে এই রেখাটি স্বাভাবিকভাবেই এই দিকে আসে এবং এই রেখাটি পিছনের দিকে যাবে যখন আমরা অর্থোগ্রাফিক ভিউর অভিক্ষেপগুলোকে দেখাই তখন আমরা এভাবেই এগুলোকে উপস্থাপন করি উদাহরণস্বরূপ একটা ফ্রাস্টাম নেওয়া যাক তারমানে এর কিছুটা অংশ আমরা অপসারিত করেছি সংজ্ঞানুযায়ী ফ্রাস্টাম হলো একটা শঙ্কু বা পিরামিড বা পঞ্চভুজ আকৃতির কোনো বস্তু যার শীর্ষ অংশটি অপসারিত করা হয়েছে এক্ষেত্রে এই পঞ্চভুজটির আকার এই পঞ্চভুজটির আকারের তুলনায় অনেকটাই ছোট তার মানে এই রেখাগুলো দূরে কোথাও গিয়ে ছেদ করছে এবং শীর্ষবিন্দু তৈরি করছে এই অংশটিকে আমরা অপসারিত করেছি এবং এটা হলো অবশিষ্টাংশ এটাই হলো ফ্রাস্টাম যা আমরা দেখতে চেষ্টা করছি যখন আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে স্বাভাবিকভাবে এগুলোকে লক্ষ্য করি তখন আমরা এগুলোকে এই অক্ষরগুলো দিয়ে উপস্থাপন করব প্রচলিত পদ্ধতি অনুযায়ী ত্রিমাত্রিক বস্তুগুলোকে আমরা বড় হাতের অক্ষরের মাধ্যমে দেখাই এবং অভিক্ষেপগুলোকে আমরা ছোট হাতের অক্ষরের মাধ্যমে দেখাই তাহলে এই অংশগুলোকে A B C D E নাম দেওয়া হলো এই ধারগুলো দিয়ে এই রেখাগুলো যাবে একইভাবে নিচের অংশে আমরা A1 B1 C1 D1 E1 দিয়ে চিহ্নিত করলাম এটা হলো সম্পূর্ণভাবে একটা কঠিন বস্তু এই রেখাটা পিছনের দিকে রয়েছে এই কারণে আমরা একে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাচ্ছি কারণ এটি সাধারণত দেখা যায় না অন্যদিকে এই রেখাগুলো আমাদের সামনে রয়েছে অর্থাৎ এই রেখাগুলো সব সময় দৃশ্যমান হয় দ্বিতীয়ত ধারগুলোকে সবসময়ই দেখা যায় যদি তোমরা পেছনের দিকের কোনো বস্তুকে বেছে নাও তাহলে আমরা সেগুলোকে দেখতে পাবো না কিন্তু সামনের দিকের ধারগুলো সবসময়ই দৃশ্যমান হয় এই কারণেই আমরা এগুলিকে গাঢ় অবিচ্ছিন্ন রেখা দ্বারা চিহ্নিত করি অন্যদিকে যেগুলোকে দেখা যায় না সেগুলোকে আমরা ড্যাশ চিহ্ন যুক্ত রেখার দ্বারা চিহ্নিত করি ABCD টার্মগুলোকে ধাপে ধাপে সতর্কভাবে লক্ষ্য করা যাক ABCD বিন্দুগুলি হলো সর্বোচ্চ বিন্দু যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেজন্যই এগুলোকে আমরা অবিচ্ছিন্ন রেখা দ্বারা চিহ্নিত করি এটা হলো টপ ভিউ এবার ধারগুলোকে লক্ষ্য করো ধারগুলি হলো ab bc cd এগুলোকে আমরা লিখব এই কারণেই আমরা ছোট হাতের অক্ষর দিয়ে চিহ্নিত করছিলাম বিশেষ করে টপ ভিউতে এগুলো পুরো রেখা হবে ধরা যাক আমরা এই অভিমুখ থেকে লক্ষ্য করছি এটা হলো ফ্রন্ট ভিউ এবং এটা হলো টপ ভিউ যখন আমরা টপ ভিউকে দেখছি তখন এটা হলো অনুভূমিক তল এবং এটা হলো উল্লম্ব তল X স্থানাঙ্ক এবং Y স্থানাঙ্ক দৃশ্যমান সুতরাং আমাদের পঞ্চভুজটিকে এই ধরনের দেখতে লাগছে এখন একে যেহেতু আমরা উপরের দিকে লক্ষ্য করছি এবং এটা একটা কঠিন বস্তু কোনো অস্বচ্ছ বস্তুর নয় সেই জন্য আমরা টপ ভিউ থেকে A1 B1 C1 D1 E1 কে বুঝতে পারব না কিন্তু এই অঞ্চলটা এই অঞ্চলের তুলনায় ছোট হয় এগুলিকে এরিয়া নট এবং এরিয়া 1 নাম দেওয়া যাক এরিয়া নট এরিয়া 1 এর থেকে বড় এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এরকম কোনো জায়গায় এটা একটা ফ্রাস্টাম যদি আমরা এরিয়া ওয়ানকে ছবিতে সম্পূর্ণভাবে উপস্থাপিত করতে চাই তাহলে এই জিনিসগুলো বস্তুটির অভ্যন্তরে আসে তাহলে টপ ভিউতে এই নিচের অংশটা অদৃশ্য এবং টপ ভিউতে এই AB BC CD EA হলো অবিচ্ছিন্ন রেখা তাহলে a b c d e কে দেখা যাচ্ছে অন্যদিকে A1 B1 C1 D1 E1 কে দেখা যায় না তাহলে a1 b1 c1 d1 এবং e1 এইভাবে আমাদেরকে লিখতে হবে একইভাবে কোনো রেখা যা একটা দৃশ্যমান বিন্দুর সাথে একটা অদৃশ্য বিন্দুকে যুক্ত করছে তাকে একটা ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাতে হবে উদাহরণস্বরূপ এটা হলো একটা শঙ্কুর ফ্রাস্টাম তাহলে ধরা যাক এই A বিন্দুটি সাথে A1 বিন্দুটি যুক্ত হয়েছে আমরা যখন টপ ভিউ থেকে দেখছি তখন কি আমরা এই রেখাটিকে দেখতে পাচ্ছি না আমরা যা দেখতে পাবো তা হলো এই উপরের পঞ্চভুজটা নিচেরটা অদৃশ্য রয়েছে এবং যেহেতু আমরা টপ ভিউ থেকে দেখছি এই রেখাটি ভিতরের দিকে থাকায় একে আমরা দেখতে পাচ্ছি না যখন আমরা এই A1 কে A1 হিসেবে উপস্থাপিত করছি তখন সংযোগ যাই হোক না কেন তারা সবসময় অদৃশ্য থাকবে A বিন্দু দৃশ্যমান এবং A1 হলো একটা অদৃশ্য বিন্দু যদি এগুলো বহিঃরেখা না হয় তাহলে সেগুলো আমরা ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাই এবং যেগুলো বহিঃরেখা বা ধারকে নির্দেশ করে সেগুলোকে আমরা অবিচ্ছিন্ন রেখার মাধ্যমে দেখাই তাহলে টপভিউ নিয়ে আলোচনা করা যাক টপ ভিউতে আমরা এই দিক থেকে লক্ষ্য করছি XY হলো অনুভূমিক তল ED AE AB BC CD কে দেখা যাচ্ছে এগুলোকে সব সময়ই দেখা যায় কিন্তু ভিতরেরগুলোকে দেখতে পাওয়া যায় না একইভাবে যখন আমরা A থেকে A1 কে লক্ষ্য করছি তখন সেখানে একটা রেখা রয়েছে যাকে আমরা অন্য রং দিয়ে চিহ্নিত করছি এই রেখাটা টপ ভিউ থেকে দৃশ্যমান নয় অনুরূপভাবে C ও C1 বিন্দুকে যোগ করা হলো এটা অদৃশ্য অনুরূপভাবে C C1 এবং D D1 অদৃশ্য এভাবেই আমরা রেখাগুলোকে যোগ করলাম এবার ফ্রন্ট ভিউ থেকে দেখলে এই বিন্দুগুলোকে এইভাবে ম্যাপ করা হবে একইভাবে এই বিন্দুটাকে C1 বিন্দুতে ম্যাপ করা হলো একইভাবে a বিন্দুকে a বিন্দুতে e বিন্দুকে e বিন্দুতে d বিন্দুকে d বিন্দুতে c বিন্দুকে c বিন্দুতে এবং b বিন্দুকে b বিন্দুতে সংযুক্ত করা হলো এরপর একটা অন্য ভিউ থেকে আমরা এই হেলানো ধারটিকে দেখতে পাবো সুতরাং এটা হলো হেলানো ধারটি যেহেতু আমরা ফ্রন্ট ভিউ থেকে লক্ষ্য করছি সেজন্য EE1 অদৃশ্য হওয়ায় একে দেখতে পাবো না সেজন্য E1 এর সাথে E কে ড্যাশ চিহ্নযুক্ত রেখা দিয়ে যুক্ত করা হলো একইভাবে ফ্রন্ট ভিউতে D থেকে D1 ও অদৃশ্য হওয়ায় একে আমরা ড্যাশ চিহ্নযুক্ত রেখার মাধ্যমে যুক্ত করলাম ফ্রন্ট ভিউতে B থেকে B1 কে সব সময় দেখতে পাওয়া যাবে সেজন্য আমরা একে অবিচ্ছিন্ন রেখার মাধ্যমে যুক্ত করলাম তাহলে সাইড ভিউ ব্যাপারটা কি হবে আমাদেরকে এই দিক দিয়ে দেখতে হবে এটা সবসময়ই দৃশ্যমান এই রেখাটিকে দেখা যাবে সম্ভবত এই রেখাটিকেও সাইড ভিউতে দেখতে পাওয়া যাবে এবার এটা দেখা যাক সুতরাং সাইড ভিউ থেকে দেখলে AA1 BB1 দেখতে পাওয়া যাবে একইভাবে EE1 কেও দেখতে পাওয়া যাবে যেহেতু এটা একটা পঞ্চভুজ সেজন্য স্বাভাবিকভাবেই এই রেখার সাপেক্ষে এটি অপ্রতিসম হবে তাই এই AE রেখাটি কিছুটা দীর্ঘায়িত হয় এবং এই ab রেখাটি কিছুটা ছোট হয় যেহেতু আমরা বাঁ দিক থেকে দেখছি সেহেতু প্রোফাইল তলে যা আছে আমরা সেগুলোকে দেখতে পাচ্ছি এবার একটা প্রশ্ন করা যাক যদি একটা বেলন বা শঙ্কুকে অনুভূমিক তলে রাখা হয় তাহলে এদেরকে কেমন দেখতে লাগবে এবং এদের অভিক্ষেপগুলো কিরকম হবে তাহলে এটা হলো একটা বেলন এটা একটা কঠিন বস্তু এবং এটা হলো তার অক্ষ এবার অনুভূমিক তলের উপর এই বেলনকে রাখা হলো এবার ত্রিমাত্রিক চিত্র আঁকা যাক এটা হলো উল্লম্ব তল এবং এটা হল অনুভূমিক তল এবং এই বেলনটা অনুভূমিক তলে অবস্থান করছে তারমানে বেলনটা এই দিকে যাচ্ছে যেহেতু যখন আমরা একে রাখছি তখন কিছু অংশ অদৃশ্য থাকে সেই জন্য ওই অংশগুলোকে ড্যাস দিয়ে চিহ্নিত করছি তাহলে আমরা এই ভি কে লক্ষ্য করছি এই বিন্দুগুলোকে এই জায়গায় ম্যাপ করা হলো তাহলে আমরা এই ধরনের একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি এবং এটা একটা বৃত্ততে পরিণত করা হলো যখন আমরা একে ঘোরাচ্ছি এই জায়গায় আমরা এই বৃত্তটিকে পাচ্ছি এই একই জিনিসকে আমরা এই অভিক্ষেপণ তলে দেখতে পাব যেহেতু বেলনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের অনেকগুলো ধার রয়েছে আমরা এই সবগুলিকে দেখতে পাবো যেহেতু ভূমিটি অনুভূমিক তলে রয়েছে সেহেতু একে আমরা XY অক্ষ ধরলাম যখন আমরা বেলনের মত কোনো প্রতিসম বস্তুকে অঙ্কন করি এর অক্ষকে আমরা ড্যাস্ ডট রেখার মাধ্যমে চিহ্নিত করি একইভাবে প্রথম বৃত্তটাকেও আমরা ড্যাস্ ডট রেখার মাধ্যমে দেখাবো একইভাবে যখন একটা শঙ্কু অনুভূমিক তলে অবস্থান করে তখন তাকে একইরকম দেখতে লাগে এটা হলো অনুভূমিক তল যাকে আমরা চাইছি এবং এটা হলো উল্লম্ব তল এর ধারগুলিকে অভিক্ষিপ্ত করা হলো এখানে আমরা একটা ত্রিভুজ পেলাম যখন আমরা একে অনুভূমিক তলে অভিক্ষেপ করছি তখন আমরা একটা বৃত্ত দেখতে পাবো এবং একে যদি আমরা অনুভূমিক তলে ঘোরাই তখন আমরা একে একটা বৃত্ত হিসাবে দেখতে পাবো এবার এই উদাহরণটিকে দেখা যাক অনুভূমিক তলের উপর একটা প্রিজমকে রাখা হলো কিন্তু এর ধারগুলো বিভিন্ন অবনতি কোণ তৈরি করছে তাহলে এটাকে কিরকম দেখতে লাগবে তাহলে এটা হলো অনুভূমিক তল এবং এটা হল উল্লম্ব তল এবং যখন আমরা এগুলোকে অভিক্ষিপ্ত করব তখন এই ধরনের বিন্যাস পাবো এক্ষেত্রে প্রথম যে জিনিসটিকে আমরা লক্ষ্য করবো তা হলো এর কোনো একটি ধার এমনভাবে আবর্তিত হয়েছে যে তা অনুভূমিক তলের সাথে সমান্তরালভাবে অবস্থান করছে যদি আমরা টপ ভিউ থেকে লক্ষ্য করি তাহলে অনুভূমিক তলের উপর অভিক্ষেপগুলোকে সবসময়ই আয়তক্ষেত্র হিসেবে দেখা যাবে এবং যখন আমরা উল্লম্ব তলে অভিক্ষিপ্ত করছি কোনো একটি পৃষ্ঠকে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা হলো একটা আয়তক্ষেত্র যে ধারটাকে আমরা সবসময়ই দেখতে পাচ্ছি সেটা হলো এটা এই কারণেই এই ধার দিয়ে যে রেখাগুলো অতিক্রম করে সেগুলিকে আমরা এখানে একটা রেখা হিসাবে দেখতে পাবো এই আয়তক্ষেত্রাকার পৃষ্ঠটিকে ঘুরানো যাক এটা উল্লম্ব তলের সাথে সমান্তরালে নয় একটি অবনতি কোণের সৃষ্টি করছে উদাহরণস্বরূপ একে এই ভাবে সামান্য ঘোরানো হলো এরফলে বাকি ধারগুলোও ঘুরে গেল এখন যখন আমরা এই পুরো জিনিসটাকে দেখছি তখন আমরা এই ধারকে দেখতে পাবো এই পুরো জিনিসটাকে অভিক্ষিপ্ত করা হলো এরফলে আমরা এই রেখাগুলো পেলাম এবং এই অক্ষটাকে সাধারণত আমরা ড্যাস্ ডট রেখার মাধ্যমে দেখাই তার কারণ এর একটি পৃষ্ঠ এর ধারের সাথে সমান্তরাল এবং X অক্ষের উপর সমাপতিত হচ্ছে এই কারণেই আমরা একে অবিচ্ছিন্ন রেখার মাধ্যমে দেখাচ্ছি এক্ষেত্রে ধারগুলিকে ম্যাপ করা হলো কিন্তু অক্ষটিকে এখনও দেখতে পাওয়া যায় না সেইজন্য অক্ষকে আমরা ড্যাস্ চিহ্নযুক্ত রেখার মাধ্যমে দেখাচ্ছি এই বস্তুকে সামান্য ঘোরালে ac ও সামান্য ঘুরবে এর ফলে এই বিন্দুটা এই দিকে আসবে এই ভিউটা এদিকে আসবে এবং এটা এখানে যাবে যদি আমরা অনুভূমিক তলের সাপেক্ষে এই পুরো প্রিজমটিকে ঘোরাই তাহলে আমরা একে ত্রিভুজ হিসেবে দেখতে পাবো যখন আমরা একে অভিক্ষিপ্ত করব এই বিন্দুটা সব সময় ধারে থাকবে তাহলে এই রেখাটি এর সাথে সমাপতিত হচ্ছে তাহলে যখন আমরা এই দিক থেকে লক্ষ্য করছি আমরা এই পুরো পৃষ্ঠটাকে এবং ধারটাকে দেখতে পাবো এর থেকেও আমরা একটা ধার পাব তাহলে এই পৃষ্ঠটি সংকুচিত হয়ে একটি ছোট আকৃতির আয়তক্ষেত্র তৈরি করে এবং এই অক্ষটিকে এই ড্যাস রেখার মাধ্যমে চিহ্নিত করা হলো এখন যদি আমরা ac কে এমনভাবে ঘোরাই আমাদের কাছে এটি পিছনের দিকে থাকবে এবং ফ্রন্ট ভিউ এর জন্য একে সামনের দিকে পাবো এবার এই দিকগুলোকে পাল্টে দেওয়া হলো যাতে এই ধারটা পিছনে চলে গেলো এবং এই ধারটা সামনে চলে এলো সুতরাং এই ছবিটা আমরা পেলাম তার মানে উল্লম্ব রেখা অতিক্রম করলেও এই রেখাটিকে দেখতে পাওয়া যায় না a বিন্দু এবং b বিন্দুকে a1 এবং b1 হিসাবে ম্যাপ করা হলো এবং আমরা এই রেখাটিকে দেখতে পাবো আবার উপরের পৃষ্ঠ থেকে আমরা একে দেখতে পাবো কিন্তু এই রেখাটিকে দেখতে পাবো না সেই জন্য আমরা একে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাবো এই ভাবেই আমরা কঠিন পদার্থগুলিকে অভিক্ষিপ্ত করি পরবর্তী ক্লাসে আমরা কঠিন পদার্থের অভিক্ষেপের আরো কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব অসংখ্য ধন্যবাদ